ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স I এর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম এবং আজ আমরা টেলর পলিনমিয়াল এবং টেলর সিরিজ Taylor's Polynomial and Taylor Series শিখব সুতরাং এই বিষয়গুলি আপনি কভার করবেন টেলর'স পলিনমিয়াল Taylor's polynomial দিয়ে শুরু হবে এবং তারপর টেলর'স পলিনমিয়াল থেকে এই টেলর সিরিজে ফিরে আসবে এবং কিছু উদাহরণ করবো সুতরাং এই টেলরের সূত্র Taylor's formula যা গড় মান তত্ত্বের সাধারণীকরণ বা কচি'র গড় মান উপপাদ্য Cauchys mean value theorem যা আমরা শেষ বক্তৃতায় শিখেছি সুতরাং আমরা ধরে নিই যে এখানে ফাংশনটি f অর্ডার পর্যন্ত সমস্ত ডেরিভেটিভ রয়েছে n প্লাস 1 কিছু ব্যবধানে যা বিন্দু ধারণ করে x সমান x0এর এটি থাকার ফলে আমরাএই পলিনমিয়াল খুঁজে পেতে চাই এই Pn ডিগ্রী এর n শর্তের সাথে যে এই পলিনমিয়াল সন্তুষ্ট করে যে Pn x এর সমান 0 এর ফাংশন মানের সমান দ্বিতীয় যে এই পলিনমিয়াল প্রথম ডেরিভেটিভ ফাংশনের প্রথম ডেরিভেটিভের সমান তৃতীয় শর্ত এই বিন্দু এ এই বহুপদী দ্বিতীয় ডেরিভেটিভ x0 এ ফাংশনের দ্বিতীয় ডেরিভেটিভের x0 সমান ইত্যাদি সুতরাং আমরা মূলত ধরে নিই যে এই সমস্ত ডেরিভেটিভস ফাংশনটি নিজেই প্রথম ডেরিভেটিভ দ্বিতীয় ডেরিভেটিভ এবং n তম ডেরিভেটিভের সবগুলি পলিনমিয়াল এই ডেরিভেটিভের সমান সুতরাং এই শর্তাবলী থাকার ফলে আমরা এইরকম বহুপদী থেকে কী আশা করব আমরা যেমন একটি বহুপদী আশা যদি আমরা কনস্ট্রাক্ট করি তারপর ফাংশন f স্বাভাবিকভাবেই x0হওয়া উচিত ফাংশন মান 0 x0 তে 2 ওরডার ডেরাইভেটিভ বিভিন্ন n সমান এছাড়াও সাধারণভাবে আমরা আশা করবো যে কারণ এই শর্তগুলির যে ডিগ্রী এই বহুপদী n এবং একরকম কিছু ফর্ম ফাংশন f প্রতিনিধিত্ব করবে সুতরাং এখন প্রশ্ন হল কিভাবে এই ধরনের একটি পলিনমিয়াল গঠন করা যায় সুতরাং আমরা এখানে n ডিগ্রির জেনেরাল পলিনমিয়াল ধরবো ধরি Pnxc0c1x x0c2x x02c3x x03cnx x0n সুতরাং এটি একটি বিশেষ রূপে আমরা এই পলিনমিয়ালটি গ্রহণ করেছি কারণ এই অজানা c0 c1 এবং c2 মূল্যায়ন করার সুবিধার জন্য কিন্তু কেউ ডিগ্রী n এর যে কোন জেনেরাল পলিনমিয়াল ও অনুমান করতে পারে সুতরাং এখন আমরা এই গুণক গুলি খুঁজে বের করতে চাই ciএর উপর ভিত্তি করে যে শর্তগুলো আমরা সেট করেছি অথবা আমরা চাই যে এই বহুবচনের n th অর্ডার ডেরিভেটিভ x0 বিন্দুতে অবশ্যই সংশ্লিষ্ট ডেরিভেটিভের সমান হতে হবে ফাংশনের একই বিন্দু x0 সুতরাং এই অবস্থার আগে আমরা জানি যে এই পলিনমিয়াল এর প্রথম ডেরিভেটিভ এখানে সমান সুতরাং একবার আমরা এটি একটি ধ্রুবক তাই এটি 0 এর সমান হবে এবং তারপরে আমরা দ্বিতীয় মেয়াদটি গ্রহণ করব যা এখানে x সেখানে থাকবে তাই আমরা এর থেকে পাব c1 একইভাবে এখান থেকে আমরা 2c2x x0 পাব তারপর আমরা এখানে পাব 3c3 ইত্যাদি তারপরে যদি আমরা দ্বিতীয় ডেরিভেটিভের চেয়ে আরও এগিয়ে যাই তাই এই প্রথম ডেরিভেটিভ থেকে আমরা আবার পার্থক্য করতে পারি আপনি পাবেন 2 c2 এখানে 3⋅2c3 এবং তাই এবং তারপর আমরা এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে পারি n th অর্ডার ডেরিভেটিভ পেতে n th অর্ডার ডেরিভেটিভ কারণ এইছিল n th অর্ডার পলিনমিয়াল আমরা কেবল একটি ধ্রুবক শব্দটি যা এখানে দেখতে হবে n এবং গুণক cn এখানে অভিব্যক্তিতে আসবে এবং এখানে কোনো x টার্ম থাকবে না পলিনমিয়াল টি ডিগ্রী ছিল এবং তারপরে আমরা ডিফারেনসিয়েট করেছি n বার তো এই হচ্ছে আমাদের প্রথম শর্ত কারণ আমাদের অবস্থা প্রতিস্থাপন এ পলিনমিয়াল মান এবং ফাংশন মান সমান হবে x0 তে এবং আরও ডেরিভেটিভ n অর্ডার পর্যন্ত সুতরাং কার্যকরী মান থেকে আমরা এখানে পাব Pn x0এবং এই সমস্ত পদ সমান হয়ে যাবে এবং আমরা কেবল পাব c1 সুতরাং পলিনমিয়াল নিজেই থেকে যখন আমরা x কে x0 দিয়ে প্রতিস্থাপন করবো তখন আমরা c0কে পাবো Pn হিসাবে এবং Pn fn এর সমান সুতরাং c0 কে আমরা এখানে f হিসাবে পাবো দ্বিতীয়টি যখন আমরা এই প্রথম ডেরিভেটিভে প্রতিস্থাপিত করি তখন আপনি c1 পাবেন ফাংশনের প্রথম ডেরিভেটিভ হিসাবে c2 আবার এই অবস্থা থেকে তাই আমরা দ্বিতীয় ডেরিভেটিভ পেয়ে যাব x0 তে এই ফ্যাক্টরিয়াল দ্বারা বিভক্ত cnfnx0n সুতরাং এই গুণকগুলি এখন আমাদের কাছে আছে যা আমাদের পলিনমিয়াল আছে পলিনমিয়াল বলছে যে এই Pn হবে f যা সেখানে c0 ছিল এবং এই সমস্ত সহগ এখানে প্রতিস্থাপিত হবে তাই আমরা যা বলি n অর্ডার এর টেলর এর বহুবচন Taylor's polynomial এখন যদি আপনি এখানে উদাহরণের মধ্য দিয়ে যান এবং উদাহরণস্বরূপ এক্সপোনেনশিয়াল ফাংশনের টেইলরের বহুবচন তৈরি করুন ex প্রায় x 0 সুতরাং P0 ডিগ্রী 0 বহুপদী শুধুমাত্র প্রথম পদটি সেখানে উপস্থিত থাকবে এবং e0 তাই e0 মাত্র 1 হবে সুতরাং এই সূচকীয় ফাংশনের এখানে সবুজ প্লট এবং ডিগ্রী 0 এর এই পলিনমিয়াল শুধু একটি ধ্রুবক লাইন তাই এই 0 1 পয়েন্ট দিয়ে সরলরেখা এবং যদি আমরা ডিগ্রির বহুবচন গণনা করি তবে আমরা এই f কে 1 হিসাবে পাব এবং তারপর আমাদের এখানে ডেরিভেটিভ আছে ex ডেরিভেটিভ হবে ex এবং তারপর x 0 এ এটি আবার 1 হবে সুতরাং আমাদের ডিগ্রী 1 এর পলিনমিয়াল হিসাবে রয়েছে 1x যা এখানে প্লট করা হয়েছে সুতরাং এটা আবার নতি 1 এবং এখন যদি আমরা এই প্রক্রিয়া অবিরত করি আমরাP2 P3 মূল্যায়ন করতে পারবো P3আবার আমরা এই বক্ররেখা এখানে অঙ্কিত আছে এবং তারপর আরো গেলে P5 পাওয়া যাবে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা এখানে P5প্লট করি তাহলে এই P5 আপনি দেখতে পান যে এটি এক্সপোনেন্সিয়াল ফাংশনের খুব কাছাকাছি একটি বিস্তৃত পরিসরে বা এই বিন্দু 0 এর কাছাকাছি বিস্তৃত ব্যবধানে যা এই বিস্তারের বিন্দু ছিল এখানে এবং যদি আমরা ডিগ্রী 6 বা 7 এর পলিনমিয়াল জন্য আরও এগিয়ে যাই তাহলে আমরা এক্সপোনেন্সিয়াল ফাংশনের কাছাকাছি চলে যাব এবং এটি টেলরের পলিনমিয়ালTaylor's polynomial ধারণা সুতরাং বহুপদী ডিগ্রী বাড়িয়ে আমরা আমাদের ফাংশনকে আমাদের পছন্দ মতো আনুমানিক করতে পারি এবং আমরা এগুলি নিয়ে আরও আলোচনা করব সুতরাং টেলরের পলিনমিয়াল Taylor's polynomial এবং ফাংশনের সম্পর্ক কি এর মানে হল কারণ এই টেলরের পলিনমিয়াল টেইলর ফাংশনকে প্রতিনিধিত্ব করে কিছু আনুমানিকতা তাই এখন আমরা এই Rn কে চিহ্নিত করব প্রদত্ত ফাংশনের মান এবং নির্মিত পলিনমিয়াল Pn এরমধ্যে পার্থক্য হিসাবে সুতরাং এই ক্ষেত্রে আমরা Rn বলতে যা বুঝাই আমরা ফাংশন এবং বহুবচন Pnএর এই পার্থক্যটি সংজ্ঞায়িত করি এবং এই ক্ষেত্রে এখন Rn কে রিমেইন্ডার বলা হয় কারণ ফাংশনের প্রকৃত মূল্যের মধ্যে পার্থক্য হল x বিন্দুতে পলিনমিয়াল মান সুতরাং এখন প্রশ্ন কিভাবে এই Rn এর মূল্যায়ন হয় এবং মূল্যায়নের জন্য আরো যেতে হবে প্রথমে দয়া করে মনে রাখবেন Rn at x0কারণ fx0 Pn ও নির্মাণ দ্বারা এ এই পলিনমিয়াল x0 এ ফাংশন মান x0 সমান জিনিস তাই এই x0 0 এবং প্রথম ডেরিভেটিভ একই সুতরাং f এ x0 এর প্রথম ডেরিভেটিভ হল পলিনমিয়ালের প্রথম ডেরিভেটিভের সমান x0 এই ছিল এই পলিনমিয়ালটির নির্মাণ সুতরাং এই সব n th অর্ডার ডেরিভেটিভ সমান তাই এই ক্ষেত্রে সেইজন্য এই Rn x বিন্দুতে বা x0পয়েন্টে প্রথম ডেরিভেটিভ n th ডেরিভেটিভ x0 বিন্দুতে সমান সমান এবং এর মান 0 সুতরাং আমাদের এই শর্তগুলো আছে Rn এখন আমরা এখানে আরেকটি ফাংশন বিবেচনা করি যা হল gxx x0n1∀x∈I সুতরাং এই ফাংশনটিরও বৈশিষ্ট্য আছে যদি আমরা লক্ষ্য করি যে gx0 0 আসলে প্রথম ডেরিভেটিভ কারণ n প্লাস 1 এবং x মাইনাস 0 পাওয়ার n যেটি 0 হয়ে যাবে x0 এবং তাই সুতরাং আমরা এই পার্থক্যটি এখানে n th অর্ডার পর্যন্ত চালিয়ে যেতে পারি এবং x0বিন্দুতে এই সমস্ত ডেরিভেটিভস 0 হবে সুতরাং আমাদের এখন কি অবস্থা gx00k01ngn1x0n1 সুতরাং আমাদের দুটি ফাংশন আছে একটি হল Rn এবং অন্যটি হল g তাদের এখানে একই রকম বৈশিষ্ট্য রয়েছে যে এই সমস্ত ডেরিভেটিভ অর্ডার n পর্যন্ত তারা অদৃশ্য হয়ে যায় সুতরাং এই ক্ষেত্রে যদি এটা xবিন্দু ব্যবধানে গ্রহণ করা হয় এবং যে অনুমান x বড় x0থেকে আমরা অনুমান করতে পারি x x0 এর থেকে কম এবং এখন আমরা এই দুইটি ফাংশনের জন্য কাউচির গড় মান উপপাদ্য প্রয়োগ করি Rn ফাংশন এবং g ফাংশনের x0 থেকে x এবং এখন মনে রাখবেন Cauchy গড় মান উপপাদ্য যা আপনার এই ফাংশনটি ছিল Rnx Rnx0gx gRn1g1 এখন যদি তিনি লক্ষ্য করেন যে Rnx0 0 এবং gx0 0 তাহলে আমাদের এই ফলাফলটি হল ⟹RnxgxRn1g1x01x আমরা এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারি সুতরাং আরও যদি আমরা আবার কাউচির গড় মান উপপাদ্য প্রয়োগ করি Rn এবং g ডেরিভেটিভ এর জন্য x01ব্যবধানে সুতরাং আমরা যা পাব তা আমরা পাবো কারণ এই প্রথম ডেরিভেটিভগুলিও 0 তাই RnxgxRn2g2 এখন এই x0 থেকে 1ব্যবধানের মধ্যে কিছু বিন্দু যা আমরা বিবেচনা করেছি এবং এখন আমরা এই প্রক্রিয়াটি পরবর্তী ডেরিভেটিভ সরবরাহের জন্য এই কাউচির গড় মান উপপাদ্যের জন্য আরও চালিয়ে যেতে পারি যা আপনি পাবেন আমরা n1 th ডেরিভেটিভ পর্যন্ত যেতে পারি কারণ n th ডেরিভেটিভ Rn এবং g উভয়ই 0 সুতরাং আমরা এই শব্দটি শেষ করব এবং তারপর এখানে n1 x0 এবং n এর মধ্যে অবস্থিত এবং সেখানে x পর্যন্ত ধারাবাহিকতা ছিল সুতরাং আমরা এই থেকে কি পেতে পারি ⟹RnxgxRnn1n1gn1n1x0n1n1x অতএব এই ফ্যাক্টরিয়াল এবং প্লাস 1 শব্দটি এখানে এসেছে এবং তারপরে আমাদের এই g আছে যা x x0n1 ফাংশন ছিল এবং যা এখানে n1 চালু করা হয়েছে এখন আমরা এর দ্বারা প্রতিস্থাপিত হয়েছি এই কোথাও x0 এবং বিন্দু x এরমধ্যে তাই এখানে লেখা আছে x0 এবং x এর মধ্যে সুতরাং এখন আমরা লক্ষ্য করি যে এই Rn যা আমরা সংজ্ঞায়িত করেছি তা হল f এবং Pn ফাংশনের মধ্যে পার্থক্য সুতরাং যদি আপনি n1 গ্রহণ করেন এই অনুস্মারক শব্দটির এখানে এবং ডেরিভেটিভ তবে n1th এর ডেরিভেটিভ এ f মাইনাস n1th এর ডেরিভেটিভ এই p এর সমান n1th ডেরিভেটিভ x এর কারণ এর n1th ডেরিভেটিভ nএ বং Pn ডিগ্রী n এর পলিনমিয়াল ছিল সুতরাং যদি আমরা n1th ডেরিভেটিভ গ্রহণ করি তাহলে এই শব্দটি 0 হয়ে যাবে এবং আমাদের এই Rnn1xfn1x আছে এবং এখন আমরা আমাদের সূত্রে প্রতিস্থাপন করতে পারি যা ছিল Rnn1 এখানে তাই আমরা এখন এই মানটি প্রতিস্থাপিত করেছি Rnn1 কে fn1 হিসাবে আচ্ছা আমরা এখানে বহুবচন পেয়েছি যা অবশিষ্ট শব্দ Rn যা অবশিষ্টটির লাগরাঞ্জ ফর্ম এই শব্দটি আমরা এই ফর্মটিতে এই অবশিষ্ট ফর্মটি পুনরায় লিখতে পারি তো এই যা প্রদর্শিত সেখানে আমরা শুধু x0θx x0 0θ1এই দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সুতরাং এখানে যদি 0 এর কাছাকাছি হয় তাহলে এই যুক্তিটি এখানে x0 তে চলে যাচ্ছে যখন থিটা একে যায় তখন এই যুক্তিটি কেবল x তেযায় সুতরাং এই fএর এই যুক্তি x0 এবং x এর মধ্যে অবস্থিত তাই এটির অনুরূপ অর্থ রয়েছে যা অন্য রূপে আছে সুতরাং আমরা অবশিষ্ট এই Lagrange ফর্মটি এই ফর্মটিতেও লিখতে পারি টেলরের উপপাদ্য বা টেলরের সূত্র এখন যদি আপনি সংক্ষিপ্ত করেন তাহলে আমাদের f ফাংশন আছে যা f fx0x x0এই আকারে সম্প্রসারিত করা যেতে পারে এই n th অর্ডার টার্ম পর্যন্ত এবং প্লাস এই রিমাইন্ডার টার্ম Rnx যা আমরা এই ফর্ম হিসেবে পেয়েছি যাকে রিমাইন্ডারের ল্যাগরাঞ্জ ফর্ম বলা হয় সুতরাং বিশেষ ক্ষেত্রে যখন আমরা n 0 নেব তার মানে এই অর্ডার পর্যন্ত আমাদের এই অনুস্মারক শব্দটি লিখতে হবে সুতরাং আমরা এই f1 পাই এবং তারপর আমরা এই x বিয়োগ উভয় উপায় অথবা x0 যাই হোক না কেন আমরা বিবেচনা করি সুতরাং তারপর এই x a এবং xএর মধ্যে এবং এই ক্ষেত্রে আমরা টেলরের উপপাদ্যের এই ফর্মটি পাই যা ছিল ল্যাগরাঞ্জ এর মিন ভ্যালু থিওরিয়াম সুতরাং এটি মিন ভ্যালু তত্ত্বের একটি বিশেষ কেস যা আমরা n 0 বসিয়ে দেখেছি এই ক্ষেত্রে কিছু মন্তব্য তাই যদি আমরা x0 0 এই বিন্দু টেইলরের ফর্মুলায় সম্প্রসারণ করি তাহলে এটিকে বলা হয় ম্যাকলোরিনের সূত্র Maclaurin's formula এবং টেইলারের সূত্রের Taylor's formula মধ্যে যদি এটি রিমাইন্ডার Rn → 0 হিসাবে n → ∞ হয় তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য এখানে যদি এই Rn → 0 as হিসাবে n→∞ হয় তাহলে আমরা সিরিজ আকারে টেলরের সূত্রটি লিখতে পারি যাতে f এবং তাই আপনি অসীম মেয়াদ পর্যন্ত চালিয়ে যেতে পারেন এবং এটিকে বলা হয় টেলর সিরিজ সুতরাং x 0 এর জন্য যদি আমরা এই x0 0বলি তাহলে এটিকে বলা হয় ম্যাকলোরিন সিরিজ সুতরাং আমরা এই শেষ মন্তব্যটি আবার যা দেখেছি তাই এটি টেলর বা ম্যাকলোরিন সিরিজের Taylor's or the Maclaurin series একত্রীকরণের জন্য প্রয়োজনীয় এবং পর্যাপ্ত যে Rn → 0 কে n→∞ হিসাবে কারণ তারা মসৃণ ফাংশন সিরিজের উদাহরণ সুতরাং মসৃণ মানে আমরা যাই হোক না কেন বা ডেরিভেটিভ আছে কিন্তু টেলর সিরিজ সম্প্রসারণ বিন্দু পরিবর্তে সর্বত্র বিচ্ছিন্ন কারণ একটি সম্প্রসারণের একটি বিন্দু সিরিজের নির্মাণের মতো ফাংশনের মতো মান থাকবে এবং এই মসৃণ ফাংশনের উদাহরণ রয়েছে রেফার টাইম 1835 যার টেলর সিরিজ অন্য কিছু ফাংশনে রূপান্তরিত হয় এবং উদাহরণস্বরূপ আপনি এই উদাহরণটি নিন fxe 1x2x≠0 0x0 সুতরাং x 0 এর সমান নয় এবং x 0 এর সমান তাই এই ক্ষেত্রে কেউ সহজেই তা দেখাতে পারে fn সুতরাং যদি আমরা এখানে এই ফাংশনটির ডেরিভেটিভ গ্রহণ করি e 1x2 যা আমি এই গণনা করছি না কিন্তু 0 এ এই ফাংশনের যেকোনো অর্ডারের সমস্ত ডেরিভেশনগুলি সহজেই গণনা করতে পারে 0 এবং তারপর আমরা যদি আমরা লিখি কাছাকাছি টেলর সিরিজ বা অন্যান্য ম্যাকলরিন সিরিজ x 0 এর তাহলে আমরা পাবো কারণ সমস্ত ডেরিভেটিভ 0 সুতরাং আমরা পাবো 00⋅x0⋅x2⋯0⋅xn এবং তারপর আমরা এখানে যা দেখি x এর যেকোনো মান এর জন্য ম্যাকলোরিন সিরিজ 0 দিচ্ছে এর মানে হল যে সিরিজ x এর যে কোন মানের জন্য শুধু 0 কিন্তু এটি ফাংশনের ফাংশনে রূপান্তরিত করে না x ≠ 0 e 1x2 সুতরাং এটি একটি খুব সহজ উদাহরণ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই maclaurin বা টেলর সিরিজ তারা ফাংশনে একত্রিত হয় না এখন আসুন আমরা শুধুএর ম্যাকলোরিন সিরিজের ex এর এই উদাহরণটি গ্রহণ করি এখন আবার তা নয় সুতরাং যাই হোক না কেন রা এই সূচকীয় ফাংশন xএর মান 1 সুতরাং n এর সমস্ত মান এর জন্য এই ফাংশন সূচকীয় ফাংশন এর সব ডেরাইভেটিভস 1 সুতরাং আমরা সহজে লিখে এই maclaurins সিরিজ যে তত্ত্ব ex1xx22 xnn Rnx সমস্ত ডেরিভেটিভ 1 Rn সুতরাং Rn রিমেইন্ডার টার্ম Rnxx x0n1n1 fn1x0θx x0 সুতরাং এখানে যদি আমরা x0 0 কে প্রতিস্থাপন করি তাহলে আমরা এই রিমেইন্ডার পাই Rnxxn1n1 eθx0θ1 সুতরাং এখন আপনি দেখতে পাবেন এই কি হবে Rn কে n→∞ হিসাবে যদি এমন হয় Rnx→ 0 as n→∞ তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন x এর ম্যাকল্যাউরিন সিরিজ লিখতে পারি সুতরাং এখানে আবার আমরা লক্ষ্য করি যে এটি ম্যাকলোরিনের উপপাদ্য Maclaurin's theorem সুতরাং যদি এই শব্দটিহিসাবে 0 হয় যখন n→∞ এই ক্ষেত্রে আমরা এই সূচকীয় ফাংশনটি একটি সিরিজ হিসাবে লিখতে পারি সুতরাং আমরা এই অপসারণ করতে পারি Rn এবং তারপরে আমরা সিরিজ হিসাবে পরবর্তী পদগুলি চালিয়ে যেতে পারি সুতরাং শুধু চেক করা যাক সুতরাং এটি Rn অবশিষ্ট টার্ম Rnxxn1n1 eθx0θ1 এবং যদি আপনি এই অবশিষ্ট শব্দটির পরম মান xn1n1 eθx তারপর আমরা লক্ষ্য করি যে এই eθx যাই হোক না কেন x এর জন্য এটি একটি সীমিত পরিমাণ হবে সুতরাং এটি বিরক্ত করবে না কারণ এখানে কোন n শব্দ নেই সুতরাং যদি আমরা এখন এই শব্দটির উপর ফোকাস করতে পারি যে n→∞ হলে কি হবে আমাদের লক্ষ্য করা উচিত যে যখন x যখন n →∞ সুতরাং এটি হয়ে যায় এবং এখানে যখনই এই x উদাহরণস্বরূপ 1 এর চেয়ে বড় সংখ্যা তখন এই শব্দটিও যাচ্ছে সুতরাং আমরা কেবল বলতে পারি না যে কি এই শব্দটি কি হবে যখন n চলে যায় সুতরাং আমাদের এই সীমাটি সাবধানে যাচাই করতে হবে যে এই শব্দটির কী হবে n এ গেলে সুতরাংx এরএকটি নির্দিষ্ট মানের জন্য আমরা যা বিবেচনা করি আমরা সর্বদা যাই হোক না কেন x খুব বড় সংখ্যা হতে পারি কিন্তু আমরা একটি প্রাকৃতিক সংখ্যা n খুঁজে পেতে পারি যেমন x n এর চেয়ে বড়ো সুতরাং এখানে xযাই হোক না কেন তারপর এই N বড় N আমরা x এর চেয়ে বেশি গ্রহণ করি এই হচ্ছে আমরা বিবেচনা করব আরও একটি n ছোট n অনধিক সূত্রে সেখানে উপস্থিত হয় সুতরাং যা এই সংখ্যা n এর চেয়েও বড় এখন আমরা এই শব্দটি বিবেচনা করি xn1n1 xn11⋅2⋅⋯⋅n1 সুতরাং আমরা গুণ আকারে লিখতে পারি সুতরাং ফ্যাক্টরিয়াল x কে 1 দ্বারা ভাগ করে ফ্যাক্টরিয়াল x কে আবার 2 দ্বারা ভাগ করা এবং তাই আমরা এখন এই টার্মটি এখানে দেখতে পারি যা এইপরে উপস্থিত হয়েছে N 1 টার্মের সুতরাং xN এখানেও এই xN1 এবং তাই সুতরাং এই শব্দটি এখানে xN সুতরাং এই অভিব্যক্তির বাইরে আমরা যা দেখি xN1 এবং এখন যদি আমরা যদি ধরে নিই আমরা q কে একটি সংখ্যা হিসাবে সুতরাং আমাদেরএকটি q এখানে আছে এবং এটি আসলে N1দ্বারা বিভক্ত সুতরাং এটি q এর চেয়ে কম এবং অন্যান্য সমস্ত পদ এখানে q এর চেয়ে কম সুতরাং আবার আপনি মনে রাখবেন যে এই nN সুতরাং আমরা গিয়েছি N1 পদে সুতরাং এই সাথে N এটি q এর মাঝখানে কোথাও থাকবে এবং এখন এই q যা আমরা লক্ষ্য করেছি কারণ xN1 সুতরাং আমরা এখন যা দেখছি আমরা এই সমতাকে অসমতার দ্বারা প্রতিস্থাপন করতে পারি সুতরাং সমান কম কারণ এখানে আমরা q দ্বারা প্রতিস্থাপিত করেছি এবং এটিকে q 1দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে q এটি চেয়েও কম q এর এই সমস্ত পদগুলি q এর চেয়ে কম সুতরাং এখন আমাদের এখানে কত q আছে সুতরাং N 1 পদ ইতিমধ্যে আছে এবং তারপর মোট পদ n1 ছিল সুতরাং যদি আমরা এখন আবার লিখতে পারি মোট শব্দ n1 এবং ইতিমধ্যে এই পদগুলি হল n 1 তাই n1 সুতরাং এই সংখ্যাটি এখানে n N2 এবং xN 1N 1 এবং এখন আমরা এই ক্ষেত্রে এখানে একটি সীমা নিতে পারি এবং q 1 এবং যখন n →∞ সুতরাং এই n → ∞ এই n এখানে এটি অনন্ত এবং q 1 যায় তারপর এটি 0 তে যায় এবং এখানে কিছু নির্দিষ্ট সংখ্যা দেখা যাচ্ছে সুতরাং এই সবকিছু 0 তে যায় সুতরাং এই অবশিষ্ট শব্দটির পরম মান যা 0 তে যায় তাই আমরা কি দেখেছি যে এই রিমেইন্ডার শব্দটি যা বাকী শব্দটির একটি অংশ ছিল সেই শব্দটির চেয়ে কম যা n → ∞ হিসাবে যায় এবং আমরা এই উপসংহারে আসতে পারি যে Rn 0 সুতরাং এই রেফারেন্সগুলি যা এই বক্তৃতা এবং উপসংহার প্রস্তুত করার জন্য ব্যবহৃত হয়েছিল সুতরাং আজ আমরা যা শিখেছি তা হল টেলরের সূত্র এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসের খুব গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং একটি ফাংশন যা যথেষ্ট মসৃণ আমরা f f হিসাবে লিখতে পারি সুতরাং প্লাস এই Rn টার্ম যাকে বলা হয় অবশিষ্ট টার্ম এবং এটি অবশিষ্ট টার্ম একটি রূপ fn1n1 x x0n1 এবং আমরা যাকে বলি টেলরের পলিনমিয়াল এবং পুরো ফলাফলকে বলা হয় টেলরের সূত্র এবং তারপর আমরা এটাও লক্ষ্য করেছি যে যখন Rn → 0 হিসাবে n → ∞ তখন আমরা এই টেলরের সূত্রটি একটি সিরিজের পরিপ্রেক্ষিতে লিখতে পারি যাকে বলা হয় টেলর সিরিজ আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ